প্রফেসর বালা নমস্কার এবং ডিজাইন থিংকিং পরীক্ষার পর্বে তোমাদের স্বাগতম না আমরা এখানে গান শিখছি না আমরা এখানে সংগীত শিক্ষার জন্য আসিনি শেষ পর্যায়ে আমার টিম যে ডিজাইন সমস্যার কথা তুলে ধরেছিল আমরা তার পরীক্ষার পর্যায়টি করতে যাচ্ছি যা নোট নেওয়ার বিষয়ে শিক্ষার সাথে সম্পর্কিত ছিল এবং আমরা কিছু একট সমাধানে এসেছি তবে পুরোপুরি এটার সমাধান নয় তারা এখনও তার কাঁচা আকারে আমরা এখন সেই বৈশিষ্ট্যগুলিতে পৌঁছেছি যেগুলো আমাদের সমাধানের থাকা উচিত তো আমি আমার হাতি এবং অন্ধ মানুষদের গল্পে যা বর্ণনা করেছিলাম সেগুলোর কিছুটা তাদের আছে তাহলে তাদের কাছে ধাঁধার টুকরো আছে তারা এই টুকরোগুলোকে একত্র করার চেষ্টা করছে এবং যেমন একটি ভালো ঐক্যতান সংগীত একসাথে আসে তাই আমরা পরীক্ষার পর্যায়ে যা করার চেষ্টা করতে যাচ্ছি বিভিন্ন ধারনা পাওয়ার চেষ্টা করছি সেগুলিকে একত্রিত করতে হবে এবং সবকিছু কেমন দেখাচ্ছে তা দেখতে হবে কারণ যখন তুমি যা ভাবছো তা বাহ্যিক করে তোলো তখন তোমার চিন্তার প্রক্রিয়াটি আরও অনেক বেশি মজবুত ধারণা গঠন করতে শুরু করে অবশ্যই এটি সেখানেই থেমে থাকে না তোমাকে এটি ব্যবহারকারীদের কাছে নিয়ে যেতে হবে যাদের অবশেষে তুমি সাহায্য করার চেষ্টা করছো এবং তাদের প্রতিক্রিয়াগুলি কী তা দেখো এবং এর পরে রক এন রোল rock 'n' roll শুরু হতে দাও তাহলে এটা হল সেটা যা আমরা কি করতে যাচ্ছি তাই তোমাদের ওপর পরের দুই ধাপ ছাড়ছি প্রথম ধাপের জন্য আমরা যা করতে যাচ্ছি তার আগে দেখতে হবে যে আমরা আসলে একটি প্রোটোটাইপ তৈরি করতে পারি কিনা তার আগে আমি তাদের অনুমানগুলি বলতে বলব এটি গুরুত্বপূর্ণ কারণ আমাদের খুঁজে বের করতে হবে এটা কি যেটা আমরা আমাদের ব্যবহারকারীদের সাথে পরীক্ষা করতে যাচ্ছি আমাদের কিছু ধারনা থাকতে পারে পূর্ব ধারণা এবং এটি এমন কিছু যা তাদের পরীক্ষা করতে হবে তাই এখানে আবার আমার দল তোমরা তাদের আগে অনেকবার দেখেছো সুতরাং তোমরা তাদের সাথে আবার দেখা করবে এবং আমরা দেখব তারা তাদের ধারণা তাদের সমাধান দিয়ে কী করে এটা তোমাদের উপর ছাত্র সিদ্ধার্থ সুতরাং যেহেতু আমরা ইতিমধ্যে সমাধান এবং সমাধানটি কি সমাধানের বৈশিষ্ট্যগুলি কী হতে হবে সে সম্পর্কে আলোচনা করেছি তাই আমরা কিছু মৌলিক অনুমান নিয়ে এসেছি যা আমরা ভাবছি বা বর্তমান পরিস্থিতিতে শ্রেণীকক্ষে এখনও ঘটছে সে নিয়ে সুতরাং আমি অনুমানগুলি দিয়ে শুরু করব প্রথমে একজন শিক্ষিকা যিনি আসলে ক্লাসে পড়ানোর জন্য তার নোট প্রস্তুত করছেন সফট কপিতে সেই নোটগুলির একটি মাস্টার কপি রয়েছে যা তিনি পরে তার ছাত্রদের কাছে শেয়ার করতে পারেন এটি প্রথম অনুমান হবে দ্বিতীয় হল শিক্ষার্থীদের ইলেকট্রনিক গ্যাজেটে বা স্মার্ট ডিভাইসে একধরনের অ্যাক্সেস থাকবে যেখানে তারা এই সমাধানটি অ্যাক্সেস করতে পারে যা আমরা তৈরি করার চেষ্টা করছি এবং তারই সাথে পরিবর্তন সংরক্ষণ এবং লিখতে যোগ করতে চেষ্টা করছি এটা দ্বিতীয় অনুমান হবে তারপর তৃতীয় টি হল তৃতীয় অনুমানটি হল যে স্কুলে একজন অ্যাডমিন আছেন যিনি এই সংরক্ষণশালার ভিতরে যা ঘটছে তার সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন যা আমরা এখনই বিকাশ করতে যাচ্ছি তারপর চতুর্থ অনুমানটি হবে সমস্ত পাঠ্যপুস্তক বা বিষয় পাঠ্যপুস্তক মূলত সফট কপি হিসাবে পাওয়া যায় যাতে সেগুলি সিস্টেমে আপলোড করা যায় সুতরাং আমরা যে প্রাথমিক ধারণাগুলি নিয়ে এসেছি এগুলোই সেগুলো এখন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি প্রকৃতপক্ষে এই প্রোটোটাইপটি কেমন হওয়া উচিত এবং কি তা নিয়ে মস্তিষ্কের চিন্তাভাবনা করছি এই বৈশিষ্ট্যগুলি যা আমরা আগে আলোচনা করেছি তা এই কিভাবে প্রোটোটাইপের অন্তর্ভুক্ত করা যেতে পারে ছাত্র নীতিন তাহলে আসুন সমাধানটি কী হতে পারে তার একটি প্রাথমিক ডিজাইন দিয়ে শুরু করা যাক মূলত সমাধানটিতে আমাদের যা আছে তা ব্যাপকভাবে দুটি ভাগে ভাগ করা হবে একটি হল পাঠ্যপুস্তক এবং 1 অন্যটি হবে নোট সুতরাং আসুন আমরা একটি প্রাথমিক ধারণা দিয়ে শুরু করি যেখানে অ্যাপ্লিকেশন বা সিস্টেমের মধ্যে এই 2 টি দিক রয়েছে ঠিক ছাত্র সিদ্ধার্থ সুতরাং যদিও আমরা একটি সংগ্রহস্থলই তৈরি করছি এবং এটিতেও একটি সংগ্রহস্থল আছে আমাদের একটি ধারণাও রয়েছে যে একজন এডমিন থাকবেন যিনি সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন তাই তিনি নতুন শিক্ষার্থীদেরও সিস্টেমের ব্যবহারকারী হিসাবে যুক্ত করবেন সুতরাং এর জন্য মূলত একটি লগইন সিস্টেম এবং অ্যাকাউন্ট বৈশিষ্ট্যগুলির প্রয়োজন হবে তাই আমরা এটা নিয়ে শুরু করব ছাত্র নীতিন অ্যাপ্লিকেশনে এই তিনটি উপাদান থাকবে সুতরাং প্রথম উপাদানটি হবে পাঠ্যপুস্তক ছাত্র সিদ্ধার্থ অন্যটি হবে নোটবুক ছাত্র নীতিন বেশ প্রফেসর বালা তাহলে এতদূর পর্যন্ত তুমি কি শিখলে ছাত্র নীতিন আমাদের অ্যাপ্লিকেশন খুলছে তিনটি উপাদান নিয়ে ছাত্র সিদ্ধার্থ পাঠ্যপুস্তক নোটবুক এবং আরেকটি বিষয় হবে মূলত আমার অ্যাকাউন্ট যেখানে ব্যবহারকারীরা সাধারণত সিস্টেমে লগইন করবে ছাত্র নীতিন অথবা লগইন পেজটি কি আলাদা হওয়া উচিত এর উপর ভিত্তি করে যে শিক্ষার্থীরা তাদের জন্য উপলব্ধ বিষয়বস্তু পেতে কীভাবে লগ ইন করে বা এটি লগইন নির্বিশেষে সকলের জন্য মানসম্মত বিষয়বস্তু উপলব্ধ হবে ছাত্র সিদ্ধার্থ হ্যাঁ আমরা শুরুতে একটি লগইন পেজ রাখতে পারি অথবা আমরা এই অপশনটি নির্দেশ করতে পারি যেখানে আমরা লগইন পেজে আমাদের অ্যাকাউন্টে রাখতে পারি এবং লগইন এর বাইরে তাদের থাকতে পারে ছাত্র নীতিন কারণ ব্যবহারকারী কে আসতেই হবে এমন কোনো প্রয়োজন আপনার নেই এবং আপনি সিস্টেমটি সঠিকভাবে পরিবর্তন করতে জানেন আপনি নিশ্চিত করতে চান যে যেকোনো বিষয়বস্তু যা পরিবর্তনের জন্য উপলব্ধ কেবলমাত্র সেই ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হবে যা সিস্টেমে যোগ করা আছে যা সিস্টেমেরই অংশ তাই আমি মনে করি আমরা একটি লগইন পেজ তৈরি করতে পারি সুতরাং লগইন পেজে মূলত একটি ব্যবহারকারীর নাম এবং একটি পাসওয়ার্ড থাকবে এবং সম্ভবত তারপর ওকে বাটন থাকবে ওকে বাটন সুতরাং এটি প্রথম পেজ হবে ছাত্র সিদ্ধার্থ একবার যদি ব্যবহারকারী লগ ইন করে তাহলে আমাদের কাছে এটি থাকবে ছাত্র নীতিন তাই আমি মনে করি না এটি প্রয়োজন ঠিক আছে অ্যাকাউন্ট ট্যাব প্রয়োজন হবে না ছাত্র সিদ্ধার্থ অথবা আমরা তার প্রোফাইল সম্পর্কিত বিষয়বস্তু থাকার জন্য এরকমই থাকতে দিতে পারি ছাত্র নীতিন তাহলে টেক্সট বই নোট বই এবং আমার অ্যাকাউন্ট প্রফেসর বালা তাহলে এতদূর পর্যন্ত আমরা কি শিখলাম ছাত্র নীতিন সুতরাং আমাদের দুটি পেজ আছে প্রথম পেজটি একটি লগইন পেজ হবে যেখানে ছাত্ররা একটি ইউজারনাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবে একবার এটি জমা দিলে প্রাসঙ্গিক বিষয়বস্তু দুটি ট্যাব হিসাবে উপলব্ধ হবে একটি হবে একটি পাঠ্যপুস্তক ট্যাব এবং অন্যটি হবে একটি নোটবুক ট্যাব এবং আপনার একটি অ্যাকাউন্ট ট্যাবও থাকবে যার মধ্যে সেই নির্দিষ্ট ব্যবহারকারীর সমস্ত বিবরণ থাকবে তাই পাঠ্যপুস্তক ট্যাব এবং নোটবুক ট্যাবের ভিতরে আপনার কাছে সমস্ত প্রাসঙ্গিক পাঠ্যপুস্তক এবং নোটবুক সংগ্রহস্থল থাকবে যা আলাদাভাবে ব্যবহারকারীদের পরিবর্তন করার জন্য উপলব্ধ থাকবে প্রফেসর বালা এবং নোটবুক দুঃখিত পাঠ্যপুস্তক শিক্ষকরা সরবরাহ করবেন ছাত্র নীতিন হ্যাঁ এটি আমাদের একটি অনুমানের অংশ ছিল আমাদের চারটি অনুমান ছিল তাই প্রথম অনুমান চতুর্থ অনুমানের মধ্যে একটি ছিল পাঠ্যপুস্তক সফট কপিতে পাওয়া যাবে তাই আবার পাঠ্যপুস্তকটি সেই সমস্যার মূল অংশ নয় যা আমরা সমাধান করার চেষ্টা করছি কিন্তু আমরা এখনও দেখতে চাই শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের ওপরে লিখতে অথবা এর ওপরে এডিট করতে দেওয়া হলে তারা সেটা পছন্দ করেন কি না এবং সেই বিষয়বস্তু সবার জন্য উপলব্ধ হবে প্রফেসর বালা হুম তাই প্রাথমিকভাবে তুমি শুধুমাত্র মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই চিন্তা করছো অথবা এটি ওয়েবে বিস্তারিত করা যেতে পারে অথবা ছাত্র নীতিন হ্যাঁ এটি মোবাইল অ্যাপ্লিকেশনের পাশাপাশি ওয়েবেও হবে প্রফেসর বালা ঠিক আছে ছাত্র সিদ্ধার্থ সুতরাং এখন আমাদের লগইন পেজ আছে এবং সিস্টেমের প্রথম হোমপেজ যা মূলত সংগ্রহস্থল বা সিস্টেম যা আমাদের তৈরী করতে হবে ছাত্র সিদ্ধার্থ এখন আমরা যা করবো তা হল যেহেতু শিক্ষার্থীদের কাছে ইতিমধ্যেই নোট থাকতে পারে যা তাদের সাথে আগে শেয়ার করা হয়েছে অথবা ছাত্র নীতিন অথবা সমস্ত শিক্ষক বা সমস্ত বিষয় থেকে অ্যাডমিন দ্বারা সংগৃহীত মাস্টার কপি যাতে শিক্ষার্থীরা যখন এটা ব্যবহার করে তখন সেই বিষয়বস্তু ইতিমধ্যেই সিস্টেমে পাওয়া উচিত ছাত্র সিদ্ধার্থ তাহলে এগুলো সেখানে বই হবে ছাত্র নীতিন সুতরাং আপনি এই মুহূর্তে যে টাইলস তৈরি করছেন তা হল প্রতিটি বিষয়ের জন্য বই তাই স্যার পরবর্তী পেজে এই ন্যাভিগেশনে একবার ব্যবহারকারী নোটবুক ট্যাব বা নোটবুক পেজে ক্লিক করলে পরবর্তী পেজটি খুলবে যেখানে আপনার প্রতিটি বিষয়ের জন্য নোট থাকবে এবং শিক্ষকের কাছ থেকে মাস্টার কপি সংগ্রহ করা হয়েছে কিনা তা আমাদের অনুমানের উপর ভিত্তি করে প্রতিটি ট্যাবে প্রতিটি বিষয়ের মাস্টার কপি পাওয়া যাবে প্রফেসর বালা ঠিক আছে তাহলে আপলোড করা শিক্ষকের কাজ ছাত্র নীতিন না এটা অ্যাডমিনের কাজ তাহলে অ্যাডমিন সিস্টেমটি চালাচ্ছে তাই অ্যাডমিন আমাদের অনুমানের উপর ভিত্তি করে হয় শিক্ষকের অথবা ছাত্র ছাত্রদের মধ্যে একজনের কাছ থেকে সমস্ত বিষয়ের প্রথম মাস্টার কপি তৈরি করার জন্য বিষয়বস্তু সংগ্রহ করবে প্রফেসর বালা সুতরাং প্রাথমিকভাবে তোমাদের ফিল্ড পরীক্ষার জন্য লক্ষ্য শিক্ষার্থী শিক্ষক বা কে হবে তাদের প্রাথমিক উপলক্ষ ছাত্র নীতিন আমি মনে করি আমাদের ব্যবহারকারীরা ছাত্র হবে তাই আমাদের উপলক্ষগুলিও ছাত্ররা হবে কিন্তু আমাদের ধারণাটি পরীক্ষা করার জন্য শিক্ষকরা এই নোটের রেকর্ড রাখেন কিনা যা এই সিস্টেমের ভিত্তি তৈরি করবে কিনা তা আমাদের শিক্ষকদের সাথে যাচাই করে দেখতে হবে ঠিক আছে তাহলে তিনি মূলত প্রতিটি বিষয়ের জন্য তৈরি করছেন প্রফেসর বালা তাহলে তোমার কাছে কি কিছু প্রোটোটাইপ আছে কলেজের জন্য এবং এর পাশাপাশি একটি ছাত্র নীতিন হ্যাঁ আমরা পারব আমার মনে হয় আমরা এখনই স্কুল এবং তার সাথে কলেজের জন্যও একটি ডিজাইন করছি প্রফেসর বালা ঠিক আছে ছাত্র সিদ্ধার্থ এখন আমাদের কাছে নোটবুকের পেজ আছে ছাত্র নীতিন হ্যাঁ পাঠ্যপুস্তকের জন্যও একই ধরনের স্থাপত্য থাকবে ছাত্র সিদ্ধার্থ হ্যাঁ এবং নোটবুকগুলি আমাদের আরো একটি নতুন নোট অন্তর্ভুক্ত করতে হবে ঠিক প্রফেসর বালা সুতরাং তুমি এটি তোমার বৈশিষ্ট্যগুলির তালিকার সাথে পরীক্ষা করতে চাইতে পারো এটি তোমার প্রোটোটাইপে সবটা কভার করা হয়েছে কিনা অনুমান এবং বৈশিষ্ট্যগুলি এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ তাহলে এটাই সব আমি মনে করি আমি দেখতে পারি যে এটি একের পর এক কভার হয়েছে মূল্যায়ন বিট এবং ক্রমাগত মূল্যায়ন যে কিভাবে এর মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করা যাবে তা কৌশল পূর্ণ হতে চলেছে ছাত্র সিদ্ধার্থ ঠিক আছে তাহলে আমাদের সমাধানের অংশ হিসাবে এটি থাকা দরকার না সমাধানের বাইরে থাকতে পারে প্রফেসর বালা তুমি এটি একটি বৈশিষ্ট্য হিসাবে রেখেছো কারণ তুমি এটাকে তাদের শেয়ার করার জন্য অনুপ্রাণিত করে এমন একটা জিনিস হিসাবে দেখেছো তাই এবং তুমি পরীক্ষা করে দেখতে পারো যে তাদের অনুপ্রাণিত করা সত্যিই দরকার কিনা ছাত্র নীতিন আমি মনে করি আমরা আমাদের অনুমানের অংশ হিসেবে এটাও যোগ করতে পারি কোন্ সিস্টেমের অধীনে ক্রমাগত মূল্যায়ন শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করবে কিনা এটা আমাদের একটি অনুমান আমি আন্দাজ করছি প্রফেসর বালা একদম তুমি এটিকে এখানেই রাখতে পারো অনেক সময় শিক্ষার্থীরা সাধারণ ভালোর জন্য এটি করে তারা পুরষ্কারের জন্য এটা করে না হয়তো আমরা পুরষ্কার ব্যবস্থা চালু করে এই সিস্টেমটিকে জটিল করে তুলছি ছাত্র সিদ্ধার্থ এখন আমাদের যা থাকবে তা হল নতুন নোট লেখার পেজ এটি বিদ্যমান নোট হবে যা অ্যাডমিন ইতিমধ্যেই সিস্টেমে রেখেছেন আমাদের এখানে দুটি জিনিস তৈরি করতে হবে একটি হল প্রতিটি নোটবুক খোলা যা অ্যাডমিন ইতিমধ্যেই এতে রেখেছেন এবং দ্বিতীয়টি হলো ব্যবহারকারী কী করতে চান তা নিয়ে একটি নতুন নোট করা ছাত্র নীতিন সুতরাং ব্যবহারকারীরা নতুন বিষয়বস্তুতে যা যোগ করতে যাচ্ছেন তা আমরা এই আইকন দিয়ে চিত্রিত করেছি আমি মনে করি স্যার যা বলেছেন বৈশিষ্ট্যের তালিকায় উল্লেখ করা হয়েছে যে তাদের যেকোনো ধরনের কন্টেন্ট আপলোড করার অপশন থাকবে এটি জেপিইজি হতে পারে এটি যেকোনো ফরম্যাটেই হতে পারে তাই আমি মনে করি আমাদের এটিকে সামঞ্জস্য করতে সক্ষম হওয়া উচিত ছাত্র সিদ্ধার্থ তারপরে আমাদের এই সমস্তগুলির জন্য একটি ফাইল ম্যানেজারও থাকা দরকার এই সমস্ত ডকুমেন্টগুলির বিভিন্ন ফর্ম্যাটের ব্যবস্থাপনা থাকা দরকার তাহলে আমাদের এখানে আরেকটি বিকল্প থাকবে ছাত্র নীতিন অথবা এটি আমার অ্যাকাউন্টের অংশ হতে পারে ফাইল ম্যানেজার না ছাত্র সিদ্ধার্থ ফাইল ম্যানেজার আলাদা ঠিক আছে অ্যাকাউন্ট সেই ছাত্রকে চিহ্নিত করবে ছাত্র নীতিন ঠিক আছে কিন্তু মূলত ছাত্রছাত্রীদের যে কোনো ধরনের বিষয়বস্তুতে প্রবেশ করানোর জন্য যে কাজটি করতে হবে তা হলো নির্বিশেষে তার ফরম্যাট একই হতে হবে ঠিক বা এটি আলাদা হতে হবে ছাত্র সিদ্ধার্থ আমি দুঃখিত ছাত্র নীতিন কল্পনা করুন যে শিক্ষার্থী কিছু বিষয়বস্তু টাইপ করতে চায় নতুন বিষয়বস্তু বনাম সে নোটের একটি ছবি আপলোড করতে চায় যা সে ইতিমধ্যেই তার নোটবুকে নিয়েছে তাই এই অ্যাপ্লিকেশনটিতে যে প্রক্রিয়াটি আমরা তৈরি করছি তা আমাদের একই রকম হতে হবে মূলত তিনি একই ক্রিয়াকলাপ করছেন যা হলো তার বিষয়বস্তু আপলোড করা তাহলে প্রক্রিয়াটি কি একই হবে ছাত্র সিদ্ধার্থ ফাইল ম্যানেজারে যা হয় তা হল আপনি আপনার সমস্ত ডকুমেন্টগুলিকে যেমন ইমেজ পিডিএফ ওয়ার্ড ডকুমেন্ট তারপর পাঠ্যপুস্তক নোটবুক সেগুলিকে ডাউনলোড বা আপলোডের মৌলিক হিসাবে আপলোড এবং ডাউনলোডের সবগুলি লগ ডেট ফাইল ম্যানেজারে রেকর্ড করে রাখতে হবে সময়কালের ক্রম অনুসারে আগেরটা সবার উপরে থাকবে তারপর পাঠ্যপুস্তক এবং নোটবুকগুলি বিশেষত সেই বিশেষ ক্লাসের জন্য শিক্ষার্থীদের সাথে অ্যাডমিন যা শেয়ার করেছে তাই ফাইল ম্যানেজারেও অনেক ব্যক্তিগতকৃত বিষয়বস্তু থাকতে পারে ছাত্র নীতিন ঠিক আছে তুমি যা বলছো তাহলে যদি আবারও আমার প্রশ্ন থেকে যায় যে একজন শিক্ষার্থী একটি নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট বিষয়বস্তুতে অবদান রাখতে চায় কিনা এবং সে কাগজে লেখা নোটগুলির মাধ্যমে অবদান রাখতে চায় এবং ইমেজ এর মাধ্যমে অবদান রাখতে চায় কিনা এটি কি কেবল ফাইল ম্যানেজার হিসেবেই থাকবে নাকি এটি এমন বিষয়বস্তুর অংশ হবে যা অ্যাডমিন দেখছেন এবং আসল মাস্টার কন্টেন্ট আপডেট করছেন আমার আবার প্রশ্ন হল যদি তুমি একটি ফাইল ম্যানেজার তৈরি করছো এবং আমরা বিকল্পটি দিয়েছি যে শিক্ষার্থীরা শুধুমাত্র ফাইল ম্যানেজারেই ইমেজ আপলোড করতে পারবে অ্যাডমিন কি এই বিষয়বস্তুগুলিতে অ্যাক্সেস পেতে পারেন যাতে তিনি মাস্টার আপলোড করতে মাস্টার কন্টেন্ট আপডেট করতে সেটা ব্যবহার করতে পারেন ছাত্র সিদ্ধার্থ না তাহলে এই বিভ্রান্তি দূর করার জন্য আমাদের প্রতিটি পেজে দুটি বাটন্ থাকতে পারে ছাত্র নীতিন অথবা আমি যা ভাবছিলাম তুমি সেই প্লাস আইকনটি তৈরি করেছিলে তাহলে এটি মূলত নতুন নোটের আইকন ঠিক তাই একবার সেই আইকনটি ক্লিক করা হলে তুমি কি ব্যবহারকারীকে জিজ্ঞাসা করতে পারো আপলোড করা বিষয়বস্তুটি কোন ফর্ম্যাটে হবে কারণ মূলত এটি আপলোড করার একটি কার্যকলাপ হতে চলেছে ঠিক ছাত্র সিদ্ধার্থ এটি আপলোড করার সময় নোট তৈরি করা হলো একটি নতুন নোট তৈরি করা আমি যা ভাবছিলাম তা আপলোড করা যেটা আমার মাথায় আসছে যদি এখানে দুটি বাটন্ থাকে এবং এখানে যেখানে আমি আপলোড বাটনে ক্লিক করি সংগ্রহস্থলটির ভিতরে একটি পেজ খোলা উচিত যেখানে আমি আমার ফাইলগুলি টেনে এনে সেখানে রেখে দিতে পারি এবং এটি আপলোড হয়ে যায় তারপর একইভাবে আমি একটি নিচে তীর পাবো যাতে আমি নিচে তীরে ক্লিক করতে পারি সংগ্রহস্থলের সমস্ত ডাউনলোডযোগ্য বিষয়বস্তু যা আমি অ্যাক্সেস করতে সক্ষম তা সেই সংগ্রহস্থলে থাকবে সংগ্রহস্থলের সেই পেজটি খোলা উচিত যাতে আমি যা ডাউনলোড করতে চাই তা বেছে নিতে পারি এবং সেই পেজে ডাউনলোডের উপর ক্লিক করতে হবে ছাত্র নীতিন তাহলে তুমি পাঠ্যপুস্তক এবং নোটবুকগুলিতে যে বিষয়বস্তু ইতিমধ্যে দিচ্ছেন তার সাথে দ্বন্দ্ব করে বলেছিলেন কারণ পাঠ্যপুস্তক এবং নোটবুক মূলত এমন বিষয়বস্তু যা তুমি তোমার ব্যবহারকারীদের দেখতে এবং অ্যাক্সেস করতে চাও তাই এমন কিছু কি আলাদা আছে যা তোমার ডাউনলোড ট্যাবে পাওয়া যাচ্ছে কিন্তু পাঠ্যপুস্তক এবং নোটবুকে পাওয়া যায় না ছাত্র সিদ্ধার্থ আমরা মূলত বিভিন্ন বিষয় থেকে শিক্ষার্থী আনতে পারি আমাদের ইউজিতে কল্পনা করো একজন যান্ত্রিক বিষয়ের ছাত্রের পাঠ্যপুস্তকগুলি এই সংগ্রহস্থলে স্থির থাকবে সে কেবল অ্যাডমিনের কাছ থেকে তার পাঠ্যপুস্তক ডাউনলোড করার এক্সেস পেতে পারবে তারপর ইলেকট্রনিক্স প্রকৌশলী একই সংগ্রহস্থল ব্যবহার করবে কিন্তু পাঠ্য বইয়ের বিভিন্ন সেট সেখানে থাকবে ছাত্র নীতিন তাই মূলত এই দ্বিতীয় পেজ যা আমরা তৈরি করেছি তাতে ব্যক্তিগতকৃত বিষয়বস্তু থাকবে ঠিক তাই ব্যবহারকারী কিভাবে লগইন করেছেন তার উপর ভিত্তি করে পাঠ্যপুস্তকের ব্যক্তিগতকৃত তালিকা যাতে তার অ্যাক্সেস আছে এবং ব্যক্তিগতকৃত নোটগুলি যা সেই নির্দিষ্ট ব্যবহারকারীর জন্য রক্ষিত হয়েছে এবং তুমি যে ডাউনলোড এবং আপলোড ট্যাবটির সম্পর্কে কথা বলছো সেটা কি একটি পুরানো বিষয়বস্তু সরবরাহ করবে যা থেকে সে এতে অ্যাক্সেস পেতে পারে যা থেকে সে বিষয়বস্তু ডাউনলোড আপলোড করতে পারে ছাত্র সিদ্ধার্থ সুতরাং অ্যাডমিন এটাকে যেখানে রাখবেন সেখানে এটি একটি ডিসি DC এর মতো কাজ করতে পারবে প্রফেসর বালা ডিসি DC কি ছাত্র সিদ্ধার্থ ডিসি DC হল একটি ইন্টারনেট সংগ্রহস্থল যেখানে সাধারণত প্রতিষ্ঠানগুলি এই জিনিসগুলো অন্তর্ভুক্ত করে এবং সমস্ত শিক্ষার্থী এই ডিসি DC এ অনলাইনে যেতে পারে অথবা তাদের সমস্ত বিষয়বস্তু সিনেমা নথিপত্র আপলোড করতে পারে যদি আমরা চারজন ডিসি DC এর সাথে সংযুক্ত থাকি এবং আমরা চারজন আমাদের ফাইল শেয়ার করি ধরো আমার শত সিনেমা আছে তার শত বই আছে তার অন্য কিছু বিষয়বস্তু আছে এবং হয়তো তোমারো অন্য কিছু বিষয়বস্তু আছে যা তুমি তোমার সকল সহকর্মীদের সাথে শেয়ার করতে চাও তাই আমি ডিসি DC এ সেই সমস্ত বিষয়বস্তু রাখি এবং আমি আমার সিস্টেম থেকে সমস্ত অস্থায়ী বা অপ্রয়োজনীয় ফাইলগুলি ফ্লাশ করতে পারি এটি ইতিমধ্যে সংগ্রহস্থলে রয়েছে আমি সেই অংশ থেকে যা চাই তা ডাউনলোড করতে পারি এবং এর অর্থ এই নয় যে শুধুমাত্র আমরা চারজনই সেই সিস্টেমে সংযুক্ত যে কেউই সেই সিস্টেম থেকে ডাউনলোড করতে পারে তাই এটি একটি সংগ্রহস্থলের মতো প্রফেসর বালা ঠিক আছে ছাত্র নীতিন সুতরাং যখন তুমি বিষয়বস্তু ডাউনলোড করছো তখন সম্ভবত একটি নির্দিষ্ট ন্যাভিগেশন থাকা উচিত যাতে কোন নির্দিষ্ট ট্যাবে এই বিষয়বস্তু ডাউনলোড হলো মূলত সংগঠনে ধরো আমার কাছে আছে আমার কাছে অসংখ্য বিষয়বস্তু উপলব্ধ থাকতে পারে যা ডাউনলোড করার জন্য এবং সেটাকে ডাউনলোড করতে এবং হয় আমার পাঠ্যপুস্তকের বিষয়বস্তুতে অথবা আমার ব্যক্তিগতকৃত নোট বিষয়বস্তুতে রাখা হয় তাই একটি ফ্লো ফর্ম থাকা উচিত যেখানে ডাউনলোড করা বিষয়বস্তু প্রাসঙ্গিকভাবে পাঠানো উচিত ছাত্র সিদ্ধার্থ এইজন্যই আমরা একটি ফাইল ম্যানেজার ব্যবহার করছি তাই আমি যদি আমি ডাউনলোড এ ক্লিক করি এবং যে কোনো কন্টেন্ট ডাউনলোড করার জন্য সংগ্রহস্থল খুলি তাহলে আমার ফাইল ম্যানেজারের ভিতরে আরেকটি ফোল্ডার থাকবে যা হলো ডাউনলোড সব ডাউনলোডগুলো গতানুগতিকভাবে সেই ফোল্ডারে চলে যাবে ছাত্র নীতিন ঠিক আছে সেখান থেকে তুমি পারো ছাত্র সিদ্ধার্থ সেখান থেকে আমি সেই ফাইলটিকে প্রয়োজনীয়তে আমার প্রয়োজনীয়তে স্থানান্তর করতে পারি তাই এটি আপলোড হবে এবং এটি ডাউনলোড হবে আমাদের সংগ্রহস্থলে আমাদের সিস্টেমের জন্য ডিসি DC প্রোটোটাইপ তৈরি করতে হবে যেখানে অ্যাডমিনের ডাউনলোড এবং আপলোড থাকবে প্রফেসর বালা তুমি যে অনুমানগুলি উল্লেখ করেছো তা তুমি যাচাই করতে পারো যা যাচাই করার জন্য তোমার যা যা প্রয়োজন তাই তোমার অনুমানগুলিকে যাচাই করার জন্য এটি ঠিক বেয়ারবোনস কঙ্কাল হতে চলেছে ঠিক আছে তারপর পরের পর্বে তুমি তৈরি করতে পারো তুমি জানো যে এতে যথেষ্ট সময় দিলে সম্পূর্ণ সিস্টেম বানানো যাবে এখানে আমরা একটি সম্পূর্ণ সিস্টেম তৈরির জন্য নেই এবং এটি কীভাবে কাজ করে তা দেখা আমাদের লক্ষ্য নয় আমাদের লক্ষ্য ব্যবহারকারীদের সাথে এটি প্রথম স্তরের পরীক্ষা কিনা যাচাই করা তুমি এটার একাধিক পর্ব করতে পারো কিন্তু প্রথম স্তর হলো সেখানে যাওয়া এবং দেখা যে আমার ব্যবহারকারীরা কি চায় তারা কি এই ধারণা নিয়ে খুশি ছাত্র নীতিন হ্যাঁ তাই পাঠ্যপুস্তক এবং নোটবুকের পরিপ্রেক্ষিতে এটি একটি কপিরাইট হতে পারে এখানেও আমার একটি নতুন ফোল্ডার দরকার হবে সঠিকভাবে তৈরি করো কারণ আবার আমার নিজস্ব ব্যক্তিগতকৃত বিষয়বস্তু তৈরি করতে যাতে আমি আলাদা বিষয় এবং বিষয়বস্তু রাখতে পারি সেই ভিন্ন বিষয়ের জন্য সঠিকভাবে যোগ করে ঠিক আছে তাহলে পরেরটা হবে যে কেউ এই নির্দিষ্ট আইকনগুলির যেকোনোটায় ক্লিক করবে সুতরাং কল্পনা করো আমি নোটগুলিতে একটি নির্দিষ্ট বিষয় বেছে নিই তাহলে কী হবে সেখানে নোটগুলির একটি বিদ্যমান সংগ্রহস্থল থাকবে যা প্রাথমিকভাবে অ্যাডমিন দ্বারা তৈরি করা হয়েছে এবং আমার দ্বারা এই নির্দিষ্ট ফোল্ডারে স্থানান্তর করা হয়েছে ঠিক আছে এটি পরিবর্তন করা হবে সংরক্ষণ করা হবে এবং শেয়ার করো যা মূলত এটি পুনরায় সংগ্রহস্থলে আপলোড করছে তাই এই বাটনগুলি কি করবে তা হল যে যদি আমি ক্লিক করি তবে আমি একটি বিদ্যমান নোট পেজ খুলতে পারব তাই আমি যে বিষয়বস্তুটি যুক্ত করেছিলাম আমার কাছে তা উপলব্ধ সেখানে হলো যদি আমি এতে কোনো সংযোজন করি এবং আমি সেভ এ ক্লিক করি এটি শুধুমাত্র আমার ব্যক্তিগত ফোল্ডারে সংরক্ষিত হয় এডিট স্পষ্টতই আমাকে বিষয়বস্তু পরিবর্তন করার অনুমতি দেয় এবং যদি আমি শেয়ার করি তবে এই বিষয়বস্তু সাধারণ সার্ভারে ফিরে যাবে যেখানে অ্যাডমিন এই নির্দিষ্ট বিষয়বস্তুতে অ্যাক্সেস পাবে প্রফেসর বালা ঠিক আছে এখন আমরা কোথায় আছি ছাত্র সিদ্ধার্থ আমরা একটি নতুন নোট লেখার পেজ তৈরি করছি স্যার ছাত্র নীতিন মূলত সেই পেজটিতে তোমার কাছে তিনটি বৈশিষ্ট্য থাকবে তাই সেই নির্দিষ্ট বিষয়ের জন্য তোমার কাছে বিদ্যমান বিষয়বস্তু দিয়ে পেজটি শুরু হবে তোমার কাছে সেই বিষয়বস্তু পরিবর্তন করার বিকল্প থাকবে আপনার কাছে সেভ করার বিকল্প থাকবে যখন আমি সেভ করতে বলি তুমি তোমার নিজের জন্য যা পরিবর্তন বা সংযোজন করেছো তা সংরক্ষণ করছো এবং যদি তুমি এটি অ্যাডমিনের সাথে শেয়ার করতে চাও যিনি মাস্টার কপি তৈরির দায়িত্বে থাকবেন তবে তুমি এটিও শেয়ার করতে পারো তাই সেখানে থাকবে এই পেজে তিনটি বিকল্প নতুন পেজ খালি থাকবে ছাত্র সিদ্ধার্থ এখন আমাদের লগইন পেজ হোমপেজ নোটবুকের পেজ আছে ছাত্র নীতিন পাঠ্যপুস্তকগুলির জন্য পেজ নতুন নোট নেওয়ার জন্য একটি পেজ আমরা সমস্ত বৈশিষ্ট্যগুলি অন্তর্ভুক্ত করেছি এবং সেখানে আপলোড এবং ডাউনলোডের বিকল্প থাকবে যেখানে শিক্ষার্থীরা সম্পূর্ণ সংগ্রহস্থল দেখতে পাবে এখন পর্যন্ত এটি মূলত একটি বৈশিষ্ট্য যা আমাদের ব্যবহারকারীদের জন্য উপলব্ধ নয় কিন্তু এটি সিস্টেম সম্পর্কিত প্রশাসনিক ক্রিয়াকলাপের অংশ তাই আমাদের কি এটির প্রোটোটাইপ করতে হবে বা প্রফেসর বালা সুতরাং যখন তোমার টার্গেট অডিয়েন্স অ্যাডমিন ধরো তুমি এটি একজন অ্যাডমিনিস্ট্রেটরের কাছে নিয়ে যাচ্ছো তাহলে তোমাকে তাদের প্রোটোটাইপের সেই অংশটি নিয়ে যেতে হবে এবং দেখতে হবে যে তারা কি করছে এবং তুমি এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন আমার আরেকটি প্রশ্ন হলো এই ক্ষেত্রে কি হবে যদি অ্যাডমিন এবং শিক্ষক এক এবং একই হয় কারণ আমি অনুমান করি যে এটি একটি সম্ভাবনা হতে পারে আমার ক্ষেত্রে এটি অবশ্যই একটি সম্ভাবনা হবে ছাত্র নীতিন আমি মনে করি না অ্যাডমিনের শিক্ষক হওয়ায় কোনো সমস্যা হবে বলে প্রফেসর বালা অথবা শিক্ষক অ্যাডমিন হতে পারেন ছাত্র সিদ্ধার্থ এটি তাদের অ্যাকাউন্টের বিবরণ লগইন বিশদ সম্পর্কিত সমস্ত কিছু স্বতন্ত্র তাই যদি কোনও বিশেষ শিক্ষিকাকে অ্যাডমিন হিসাবে নিয়োগ করা হয় তবে তিনি অ্যাডমিন হিসাবে লগইন করতে পারেন এবং তিনি শিক্ষিকা হিসাবেও লগইন করতে পারেন প্রফেসর বালা তাই আলাদা আলাদা লগইন আছে ঠিক আছে ছাত্র নীতিন অথবা সম্ভবত একই লগইন থাকবে সেই নির্দিষ্ট লগইনটিতে অ্যাডমিন এবং শিক্ষকের অ্যাক্সেস থাকবে প্রফেসর বালা এটি সুবিধাজনক হবে কারণ আমি লগইন পরিবর্তন করতে পছন্দ করিনা এবং এটি যন্ত্রণাদায়ক ছাত্র নীতিন অবশ্যই ছাত্র সিদ্ধার্থ আমাদের পাঁচটি মৌলিক পেজ আছে ছাত্র নীতিন আমার মনে হয় কাঠামোটি প্রায় তৈরি হয়ে গেছে স্যার প্রফেসর বালা ঠিক আছে ছাত্র নীতিন তাই আমরা মূলত পাঁচটি পেজ ডিজাইন করেছি প্রথম পেজটি একটি লগইন পেজ হবে যেখানে ব্যবহারকারী ছাত্র বা শিক্ষক লগইন করেন লগইন যাচাই হয়ে গেলে আপনি একটি হোমপেজে যান যেখানে আপনার আছে যেখানে আমাদের চারটি বিকল্প আছে মূলত একটি পাঠ্যপুস্তক হবে এবং দ্বিতীয়টি হবে নোটবুক তৃতীয়টি হবে একজন ফাইল ম্যানেজার এবং চতুর্থটি হবে আমার অ্যাকাউন্ট তার উপরে আপনার একটি আপলোড এবং একটি ডাউনলোড ট্যাবও আছে তাই আমি শুধু ব্যাখ্যা করবো সমস্ত বৈশিষ্ট্য কি কি তাই পাঠ্যপুস্তকে অ্যাপ্লিকেশন পাঠ্যপুস্তক ট্যাবে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের সমস্ত তালিকার অ্যাক্সেস পাবে যা মূলত তার বিষয়বস্তু অনুসারে সংরক্ষণ করা আছে তাই সে তার সমস্ত পাঠ্যপুস্তকের বিষয়বস্তু এতে সাজাতে পারে যদি তিনি নোটবুক ট্যাবে ক্লিক করেন যা মূলত ঘটে তা হল তার সমস্ত নোট বিষয়বস্তু পাবেন মূলত এখানে প্রাথমিক বিষয়বস্তু হবে প্রধান বিষয়বস্তু যা প্রশাসকের তৈরি করা বিষয়বস্তু যা শিক্ষকের কাছ থেকে প্রাপ্ত বিষয়বস্তু থেকে বানানো হয় আমরা এখানে শিক্ষক হিসেবে ধরে নিচ্ছি অথবা কোন ছাত্র যাতে প্রধান বিষয়বস্তু মূলত এই নির্দিষ্ট ব্যবহারকারীর দ্বারা বেশ কয়েকটি বিষয়ে সংগঠিত হয় তাই পাঠ্যপুস্তক এবং নোটবুকগুলিতে এটাই পাওয়া যাবে তাছাড়া আমাদের হোমপেজে দুটি বোতাম আছে একটি আপলোড বাটন হবে এবং অন্যটি ডাউনলোড বাটন হবে আপলোড বাটনে শিক্ষার্থী নতুন যেকোনো নোট বা নতুন বিষয়বস্তুর উপর ভিত্তি করে তা ফাইল ফর্ম্যাট নির্বিশেষে আপলোড ট্যাবের মাধ্যমে এই সংগ্রহস্থলে যোগ করা করতে পারে এবং একইভাবে ডাউনলোড ট্যাবে এই সংগ্রহস্থলে যতটা সামগ্রী উপলব্ধ তা ফাইল ফরম্যাট নির্বিশেষে এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করা যাবে এটি ছাড়াও একটি আমার অ্যাকাউন্ট এবং একটি ফাইল ম্যানেজার ট্যাব থাকবে যা মূলত আপলোড করা সমস্ত সামগ্রী ডাউনলোড করা সমস্ত সামগ্রী এবং অন্যান্য সমস্ত বৈশিষ্ট্য যা এই অ্যাপ্লিকেশনের অংশ তার হিসেব রাখবে প্রফেসর বালা ঠিক আছে তাই আমরা তোমাদের চোখের সামনে একটি প্রোটোটাইপ তৈরি করতে দেখেছি আমি অনুভব করেছি যে এই ধরনের একটি ডেমো আসলে তোমাদের বুঝতে সাহায্য করবে যে প্রক্রিয়াটি কী তুমি কোনো অ্যাপ ডেভেলপার নও তুমি আগে এটি করোনি তুমি কাগজ ব্যবহার করতে পারো তুমি এমন কিছু ব্যবহার করতে পারো যা বক্সের চারপাশে পড়ে আছে তুমি কাগজের প্লেটগুলি ব্যবহার করতে পারো তুমি তোমার ধারণার মডেল তৈরি করতে বাহ্যিক রূপ দিতেতোমার স্টিকি নোট ব্যবহার করে একটি স্কেচ করতে পারো এবং তোমার দল রাখতে পারো যেমন তুমি এই দলটি দেখেছো একে অপরের সঙ্গে কথা বলতে পারো এবং একে অপরকে সংশোধন করতে পারো এবং এগোচ্ছো এবং ফের যাচাই করে দেখছো যে তারা আসলে কি চেষ্টা করছিল তারা ব্যবহারকারীদের পরিস্থিতির সমাধান করছে কি করছে না পূর্ববর্তী পর্যায়ে আমাদের কী মানদণ্ড ছিল এবং তারা এটিকে এই প্রোটোটাইপ রূপে নিয়ে এসেছে কি না সুতরাং প্রোটোটাইপ তৈরি করা হলো অনুমানগুলিকে আবার পরীক্ষা করা সেখানে একটি নতুন অনুমান এসেছিল সেটিও তালিকায় যুক্ত করা হয়েছিল তাই তারা ফিল্ডে এই অনুমানগুলি পরীক্ষা করতে যাচ্ছে আরো একটি বিষয় আমি উল্লেখ করতে চাই তাদের এখন একই সিস্টেমের সম্ভাব্য তিনটি ব্যবহারকারী ছিল তাই তুমি তোমার পছন্দের এমন একটি ছবি তুলতে পারো বা তুমি মনে করো যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার এবং তুমি তাদের জন্য অনুমান হিসাবে একটি প্রোটোটাইপ তৈরি করতে পারো তাই তাদের ক্ষেত্রে অ্যাডমিন ছিল একটি গৌণ গ্রাহক গৌণ ব্যবহারকারী তাই তারা পরবর্তীতে এটি তৈরি করতে চলেছে যাতে এটি তাদের অন্যান্য কাজের অংশ হবে তাদের প্রোটোটাইপিং অভিজ্ঞতা বা অ্যাপ তৈরীর অভিজ্ঞতা নেই সম্ভবত এখানে এবং সেখানে একটি শখের জন্য সামান্য কিন্তু তারা তাদের পছন্দের সফ্টওয়্যার ব্যবহার করে আপনি শারীরিক জিনিস ব্যবহার করতে পারেন আপনি আপনার পছন্দের সফ্টওয়্যার ব্যবহার করতে পারেন কোন অভিনব কিছু প্রয়োজন নেই মৌলিক ভিত্তিটি হল ভবিষ্যতে এই ব্যবহারকারীদের সাথে ফিল্ডে ধারণাটি পরীক্ষা করা যারা দক্ষভাবে এই প্রক্রিয়াটি ভবিষ্যতে করতে পারে পুনরাবৃত্তিমূলকভাবে শেষ করতে পারে আমি জানিনা এই পরীক্ষা চলতে পারে তিন রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড এবং যতক্ষণ না তুমি সন্তুষ্ট হবে যে হ্যাঁ এটি প্রাইম টাইমের জন্য প্রস্তুত এবং তারপরে এটিকে আরও মানুষের কাছে পৌঁছানো শুরু করবে এটিকে একটি আসল পণ্য পরিষেবা তৈরি করতে বা তাদের ক্ষেত্রে এটি একটি অ্যাপ হতে পারে যা তাদের জন্য দোকানে পড়ে আছে ততক্ষণ পর্যন্ত উপভোগ করুন এটি আমাদের জন্য একটি দুর্দান্ত ডেমো সেশন ছিল আমরা ব্যবহারকারীর পরীক্ষা সাথে তোমাদের সাথে যোগ দেবো যাতে এর পরেরটি হয় তাই আমাদের সাথে থাকো এবং আমরা তোমাকে দেখাবো কিভাবে ব্যবহারকারীর পরীক্ষা করা হয় এবং এখন আমরা তোমাদের দেখাবো আমাদের কাছে থাকা চূড়ান্ত পণ্যের স্ক্রিনশট আমাদের যে প্রোটোটাইপ আছে অনেক ধন্যবাদ যত্ন নিন